সুতরাং আসো এখন প্রাথমিক ডেমোটি দেখার পরে এই প্রোটোকলের বিশদে যাওয়া যাক আসো আমরা আরো ডেমো করার আগে MQTT সম্পর্কে আরও কিছু বিষয় বুঝি যাতে এই প্রোটোকলটি আরও ভালভাবে বুঝতে পারি আসো আমরা স্ট্যান্ডার্ড পাবলিশ সাবস্ক্রাইব দিয়ে শুরু করি কারণ এটি ভিত্তি করে পাবলিশ সাবস্ক্রাইব স্থাপত্য উপর ব্রোকারটি পুনরায় লিখি এটি ব্রোকার এবং সেখানে আছে যা আমরা পাবলিশার হিসাবে পরিচিত সুতরাং এখানে একটি প্রাথমিক ধারণাটি হল তুমি যখন ব্রোকার বল গতকাল আমরা এই জিনিস হাইভ এম কিউ সম্পর্কিত দেখেছি অন্য ওপেন সোর্স ব্রোকারগুলিও রয়েছে মসকুইটো বলে একটি ব্রোকার আছে এবং তুমি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য সহজভাবে মসকুইটো ব্রোকার ইনস্টল করতে পারো উবুন্টু সেক্সমেশিনগুলিতে আসলে এটি উবুন্টু লিনাক্স জন্য উপলব্ধ এটি সহজলভ্য উইন্ডোস এবং আরও অনেক কিছুর জন্য সুতরাং তুমি প্রকৃতপক্ষে নিজের ব্রোকার ইনস্টল করতে পারো এটি ওপেন সোর্স সুতরাং তোমার পছন্দ মতো যে কোনও হোস্টে ওপেন সোর্স ব্রোকার ইনস্টল করো এবং তুমি ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল করতে পারেন যা পাহো বলা হয় ওপেন সোর্স হিসাবে PAHO ও উপলব্ধ সুতরাং তুমি সমস্ত MQTT ক্লায়েন্টের জন্য PAHO ইনস্টল করতে পারো এগুলি সমস্ত ক্লায়েন্ট এবং তুমি আসলে এম্বেডেড ডিভাইসে এই সম্পূর্ণ সিস্টেমটি তৈরি করতে পারো উদাহরণস্বরূপ এই ব্রোকার টি রাস্পবেরি পাই তে চলে এবং PAHO ওপেন সোর্স ক্লায়েন্ট হওয়ায় জন্য তুমি এগুলি এম্বেডেড ডিভাইসে রাখার চেষ্টা করতে পারো পাশাপাশি TCP IP স্ট্যাক রয়েছে কারণ এই MQTT আসলে অ্যাপ্লিকেশন লেয়ার এ একটি অ্যাপ্লিকেশন প্রোটোকল চালায় এবং এটি এর সমস্ত পরিবহণের জন্য TCP ব্যবহার করে এটি একটি সহজ জিনিস এখন পাবলিশ এর একটি সহজ কেস নি একটি গতির মান আছে যা তুমি পাবলিশ করতে চাও মূলত একটি টপিক পপ এ পাবলিশ করতে চাও এবং সেই টপিকটি হল গতি কারণ গতকাল আমরা গতির উদাহরণ নিয়েছিলাম যখন আমরা দেখিয়েছি এবং গতি একটি সনাক্তকারী মানও হতে পারে অথবা সংখ্যা হতে পারে তবে আমি সরল করার জন্যএই উদাহরণ নিয়েছি এবং এটি একটি দুর্দান্ত উদাহরণ হিসেবে গ্রহণ করা চালিয়ে যাব এবং এখন ব্রোকার থেকে আশা করা যায় যে এটি সাথে রাখবে এবং এটি সমস্ত সাবস্ক্রাইবারকে প্রদান করবে যারা এই বিশেষ টপিকটি সাবস্ক্রাইব করেছে যার নাম গতি আমি তোমাদের যেমন বলেছি পাবলিশার এবং সাবস্ক্রাইব এর মধ্যে সম্পূর্ণ ডিকাপলিং রয়েছে এর পাবলিশার এবং সাবস্ক্রাইবার এর মধ্যে কোন যোগাযোগ নেই এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সুতরাং এন্ড টু এন্ড সংযোগ এর মতো কিছুই নেই এবং আসলে সাবস্ক্রাইবার জানে না পাবলিশার গুলি কারা কোথায় অবস্থিত সুতরাং ব্রোকারের দায়িত্ব নিশ্চিত করা যে সমস্ত নোড যা মূলত সেই নির্দিষ্ট টপিক এ সাবস্ক্রাইব করে এমন ডেটার জন্য অনুরোধ করলে সেই ডেটা যেন দেওয়া হয়ে এটাই মূল বিষয় এখন কোন সাবস্ক্রাইবার না থাকলে ব্রোকারের ডেটা রাখা উচিত কিনা তা এ প্রশ্ন তোমাদের মনে আসতে পারে অন্য আরেকটি জিনিস যা তোমার মনে আসে তা হল যদি সাবস্ক্রাইবার অফলাইনে থাকে তাহলে কি ঘটবে সুতরাং এই উভয় সম্ভাবনা রয়েছে সুতরাং এই জাতীয় পরিস্থিতিগুলি পরিচালনা করতে হবে এবং প্রোটোকল এই পরিস্থিতিতে যত্ন নেওয়ার জন্য উপযুক্ত ঠিক আছে যতক্ষণ না কোনও সাবস্ক্রাইবার নেই এই প্রোটোকলের সৌন্দর্যটি এরকম যে ততক্ষণ কোনও পাবলিশারের প্রাথমিকভাবে টপিকটি ঘোষণা করার দরকার নেই অন্য কথায় আমি কেবল একটি নতুন টপিক শুরু করতে পারি এবং তারপরে আমি ব্রোকারের কাছে ডেটা পাবলিশ শুরু করি যদি ব্রোকারের IP অ্যাড্রেসটি জানা থাকে বা আমি যদি ব্রোকারের নাম জানি তবে আমি এটি পাবলিশ করা শুরু করতে পারি তুমি কেবল কিছু ইচ্ছামত শুরু করতে পারো আসলে গতকালের ডেমোটিও এরকম ছিল তুমি স্রেফ টপিকের নাম দিয়েছিলে এবং তারপর সেই মান রেখে সনাক্ত হয়েছে না হয়নি বা এরকম কিছু ব্রোকারকে পাবলিশ করেছিলে সুতরাং ব্রোকাররা যে কোনও পূর্বের তথ্য ছাড়াই এটি গ্রহণ করছে এটা স্পষ্ট সাবস্ক্রাইবার থাকবে কিনা তা অনুমান না করেই এখন তুমি আসলে এটি স্কেলেবল পদ্ধতিতে প্রয়োগ করতে পারো এবং তুমি সম্ভবত নির্দিষ্ট সময়সীমা জন্য অপেক্ষা করতে পারো তুমি বিশেষত হাইভ এমকিউ বা মসকুইটো কনফিগার করতে পারো এই ওপেন সোর্স সরঞ্জামগুলি এমনভাবে কনফিগার করো যাতে কোনও নির্দিষ্ট সময় পরে যদি সাবস্ক্রাইবার না থাকে তাহলে তুমি তথ্যটি সরিয়ে ফেলবে কারণ সেখানে কোন সাবস্ক্রাইবার নেই এটা এক নীতি তুমি অন্য নীতি ও নিতে পারো যে আমি এত কিছু করব না আমি শুধু যেসব মেসেজ আসছে তা কেবল আর্কাইভ করে যাব সাবস্ক্রাইবার থাকুক বা না থাকুক সুতরাং তুমি বিভিন্ন ক্লায়েন্ট দ্বারা মেসেজগুলি যা পাবলিশ হয়েছে সমস্ত সংরক্ষণাগারভুক্ত করে এটিকে একটি ডেটাবেস এ ধরে রাখতে পারো এটিও একটি সম্ভাবনা যে একটি সময় আসবে কোন সাবস্ক্রাইবার হয়তো এলোনা সেই নির্দিষ্ট টপিকের জন্য তখন সে গুলি আর্কাইভ হয়ে ডেটাবেস এ সঞ্চিত থাকবে সুতরাং অনেক নমনীয়তার অস্তিত্ব আছে যদি তুমি আগে থেকে ব্রোকারের কনফিগারেশন সম্পর্কে এবং ক্লায়েন্ট এর কনফিগারেশন সম্পর্কে নিজের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সমস্ত পরিকল্পনা করে থাকো সুতরাং এটি হলো মূল পয়েন্ট যা খুব বেশি ভাবে দেখা যায় তাহলে এটি একটি স্কেলেবল সমাধান বিভিন্ন সম্প্রদায় যা এই বিশেষ প্রোটোকল সমর্থন করে এবং এই প্রোটোকলটিকে ভালবাসে দাবি করে যে এটি স্কেলেবল এবং তারা এটিকে স্কেলেবল ভাবে দেখে কারণ এখানে পাবলিশার এবং সাবস্ক্রাইবার দুটি বিচ্ছিন্ন এটাই হলো প্রোটোকলের সফল হওয়ার জন্য প্রধান আকর্ষণ কারণ এখানে স্টেট তথ্য রাখার দরকার নেই প্রচুর মেমারি সংস্থান একাধিক ক্লায়েন্ট এবং একাধিক সার্ভারের মধ্যে আটকে রাখার দরকার নেই তোমার এগুলির দরকার নেই একটি ব্রোকার হিসেবে কাজ হল মেসেজগুলি গ্রহণ করা এবং তোমার নির্দিষ্ট নীতিগুলির ভিত্তিতে সেগুলো সঞ্চয় অথবা রেচন করা আবার নির্দিষ্ট ফ্ল্যাগ এর উপর ভিত্তি করে মেসেজগুলি সঞ্চয় বা রেচন করা এই ফ্ল্যাগ গুলি প্যাকেট প্রেরণ করার সময় উৎসাহিত হবে সুতরাং এটি উভয় নীতি উপর অথবা নির্দিষ্ট ফ্ল্যাগ এর উপর ভিত্তি করে হতে পারে যেগুলি আমরা আস্তে আস্তে দেখব এটা হল গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই কারণের জন্যই লোকেরা এটিকে স্কেলেবল বলে দ্বিতীয় কারণটি হল এটি লক্ষ লক্ষ সংযোগে যাবে কিনা আমি খুব বেশি নিশ্চিত নই এটি গ্রহণ করবে কিনা তা নিশ্চিত নয় বড় আকারের বাস্তবায়ন ঘটেছে কিনা তা আমি জানি না তবে অবশ্যই এটি প্রদর্শিত হয় এটি স্কেলেবল সিস্টেম আরেকটি বিষয় যা এই MQTT এর পক্ষে আসে তা হল যে ব্রোকার ফিল্টারিং জিনিস খুব সুন্দর অন্য কথায় তুমি বিষয়গুলির উপর ভিত্তি করে ফিল্টারিং করতে পারো তুমি বিষয়বস্তু ভিত্তিক ফিল্টারিং করতে পারো এবংপ্রকার ভিত্তিক ফিল্টারিং ও সম্ভব আমি এই ফিল্টারিং এ বিস্তারিত ভাবে যাব না তবে কথাটি আসলে যদি অনেক গুলি টপিক থাকে এবং একের পর এক আছে আমার কাছে মূলত নির্দিষ্ট টপিক এর জন্য ক্লায়েন্ট থাকতে পারে তুমি করতে পারো এবং যখন আমরা আলোচনা করব তখন আমরা ওয়াইল্ড কার্ডের বিকল্পগুলির প্রদর্শন দেখব তুমি আসলে দেখতে পাবে যে ক্লায়েন্টরা খুব নির্দিষ্ট তথ্য জানতে চাইছে এবং ব্রোকার প্রকৃতপক্ষে এটি করতে পারে যা তোমাকে সঠিক তথ্য দিতে পারে এবং হয়তো তুমি এটার জন্য সাবস্ক্রাইব করোনি কিন্তু যেহেতু তুমি ব্রোকারের থেকে সেই নির্দিষ্ট তথ্যটি চাইছো তখন সেটাও সম্ভব সুতরাং এটি বুদ্ধি করে মেসেজগুলো বাছাই করতে সক্ষম সাবস্ক্রাইবার যা অনুরোধ করেছে তা পরিবেশন করতে সক্ষম এটি প্রকৃতপক্ষে এর সৌন্দর্য এবং আমার ধারণা এটি খুব ভালভাবে কাজ করে তুমি ছোট ছোট নেটওয়ার্কগুলিতে দ্রুতগতি চাও তোমার কাছে হয়ত কটি IoT ডিভাইস আছে এবং তুমি চাও যে সেগুলি ডেটা ট্রান্সমিট করুক তাহলে রাস্পবেরি পাই তে গিয়ে MQTT ইন্সটল করে নাও অথবা MQTT মসকুইটো রাস্পবেরি পাই তে বা ব্রোকার রাস্পবেরি পাই সাধারণ ল্যাপটপে ইন্সটল করে নাও এবং যোগাযোগের জন্য এমবেডেড ডিভাইস গুলিতে PAHO চালাও সুতরাং এটি হলো দ্বিতীয় কারণ সুতরাং এগুলি দুটি গুরুত্বপূর্ণ কারণ যা তাদের আছে তবে শুধুমাত্র এই দুটি জিনিস MQTT সম্পর্কে নেই কোয়ালিটি অফ সার্ভিস এর ক্ষেত্রে MQTT তে খুব সুন্দর কিছু জিনিস আছে MQTT বলে সে তিনটি স্তরে কোয়ালিটি সার্ভিস দিতে পারে যেমন 'সর্বাধিক একবার' তারপর 'কমপক্ষে একবার' এবং 'ঠিক একবার' এরকম কোয়ালিটি সার্ভিস দিতে পারে তো এগুলি হল তিনটি সম্ভাবনা প্রথমটি সহজভাবে বোঝায় এটি সর্বোত্তম প্রচেষ্টা এটি সেরা প্রচেষ্টা দ্বিতীয়টির সহজ অর্থ হ্যাঁ তুমি এক বা একাধিক গ্যারান্টিযুক্ত অবশ্যই পাবে এবং 'ঠিক একবার' মানে এক বা একাধিকবার অবশ্যই নামটি ইঙ্গিত করে যে কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশন সর্বদা 1 পায় এই সুন্দর জিনিস MQTT সম্পর্কে যে এটি এই সমস্ত করতে সক্ষম একটি প্রশ্ন যেটা সত্যি তোমায় বারবার বিরক্ত করতে পারে তা হল যদি তুমি OS মডেলটি দেখো TCP ট্রান্সপোর্ট লেয়ারে আছে এবং তারপর সেশন লেয়ার এবং তারপর অ্যাপ্লিকেশন লেয়ার যাতে MQTT আছে এবং TCP সার্ভিস ব্যবহার করে আসলে তুমি TCP IP ও ব্যবহার করতে পারো তবে ঐতিহ্যগতভাবে TCP ব্যবহার করে আসছে তো বলতে পারি TCP নির্ভরযোগ্য প্রটোকল তুমি বলতে পারো TCP নির্ভরযোগ্য প্রটোকল যেটি অবিশ্বস্ত প্রটোকল যেমন IP এর ওপর নির্ভর করে তো যেখানে সেরা প্রচেষ্টা হলো গুরুত্বপূর্ণ সেখানে এ ধরনের QoS সিস্টেম বা QqS প্রয়োজনীয়তা কেন হয় যখন সেটা জানি TCP ব্যবহার করবে ঠিক আছে উত্তরটি খুব বিতর্কিত তবে লোকেরা এখনও এ সম্পর্কে বলে এটি ট্রান্সপোর্ট লেয়ার এ রয়েছে এটি তোমাকে MQTT এর চারপাশে নকশাকৃত অ্যাপ্লিকেশনটি যা দেয় তা দেবে না তাই যদি তুমি উচ্চতর নির্ভরযোগ্যতা চাও তোমাকে এই তিনটি জাতীয় কোয়ালিটি অফ সার্ভিস প্রয়োজনীয়তা প্রবর্তন করতে হবে এই কারণেই MQTT QoS আসলে উপস্থিত সুতরাং MQTT সম্পর্কে খুব ভাল জিনিস রয়েছে যখন লোকেরা এটির বিষয়ে কথা বলে তখন লোকেরা ক্লায়েন্ট সম্পর্কের কথা বলে এবং যখন তারা ক্লায়েন্ট বলে ক্লায়েন্ট মূলত এটি যে কোনও ডিভাইস হতে পারে তাই না সুতরাং এটি কোনও মাইক্রোকন্ট্রোলার থেকে বেস সিস্টেম পর্যন্ত যেকোনও ডিভাইস হতে পারে বেস সিস্টেমে থেকে যেকোনও পরিশীলিত মেশিন হতে পারে এটি পুরো আকারের সার্ভার ও হতে পারে এবং যার একটি নেটওয়ার্ক সংযোগ রয়েছে সুতরাং এখানে তোমার যা দরকার তা হল নেটওয়ার্ক সংযোগ সুতরাং কোনও ডিভাইস যার মাইক্রোকন্ট্রোলার আছে তারপর চলন্ত TCP IP স্ট্যাক তারপর অবশ্যই MQTT MQTT হল অ্যাপ্লিকেশন লেয়ার প্রটোকল সুতরাং MQTT ক্লায়েন্ট মানে MQTT সফটওয়্যার যা মাইক্রোকন্ট্রোলার সিস্টেমে চলছে তারপর TCP IP স্ট্যাক রয়েছে এবং তারপর অবশ্যই নেটওয়ার্ক স্ট্যাক রয়েছে যখন আমরা TCP IP স্ট্যাক বলি তখন অবশ্যই জানি নেটওয়ার্ক রয়েছে এবার এইগুলো কে একত্র করলে TCP IP প্রটোকল স্ট্যাক এর সাথে নেটওয়ার্ক রয়েছে প্রটোকল স্ট্যাক চালনা করার জন্য সুতরাং তারা ক্লায়েন্ট সম্পর্কে যা বলছে তা এই এবার MQTT ব্রোকারও একটি ডিভাইস যেটি সাধারণত সার্ভারের মতো হতে পারেযার অনেক মেসেজ সঞ্চয় করার ক্ষমতা আছে সুতরাং মূলত এটি হতে পারে একটি ধরণের সার্ভার গ্রেড মেশিন মূলত যা মেসেজ গুলি গ্রহণ করতে সক্ষম মেসেজ গুলি ফিল্টার করতে সক্ষম এবং সঞ্চয় করে সাবস্ক্রাইবার দের পরিবেশন করতে সক্ষম এই সমস্ত ক্রিয়াকলাপগুলি একে করতে হবে অবশ্যই কারণ এটি পুরো সিস্টেমটিকে সহায়তা করে এবং এই কোয়ালিটি অফ সার্ভিস এর সমর্থন করে এই কারণে স্পষ্টতই সার্ভার কে অত্যন্ত নির্ভরযোগ্য হতে হবে এবং এটি হল হার্ডওয়্যার এর প্রয়োজনীয়তা এবং এটি অবশ্যই নিরীক্ষণ করা সহজ এবং এটি একটি ব্যর্থতা প্রতিরোধী এবং এরকম আরো সুতরাং যখন তুমি বলো অত্যন্ত নির্ভরযোগ্য আসলে এটি ব্যর্থতা প্রতিরোধী হওয়া উচিত তাহলে পুরো অপারেশনটি মূলত একটি নির্দিষ্ট সেট বার্তাগুলি দিয়ে শুরু হয় একটি প্রোটোকল মেসেজ গুলি সম্পর্কে প্রয়োজনীয় কথা বলে এবং MQTT তে বেশ কয়েকটি মেসেজ রয়েছে যে গুরুত্বপূর্ণ মেসেজ এর কথা ভাবতে পারো তা হল কোনও পাবলিশ বা সাবস্ক্রাইব করার আগে কানেক্ট আসে কানেক্ট ক্লায়েন্ট থেকে কোনও ব্রোকারের সাথে কাজ করে ক্লায়েন্টের দিকে থাকে পাব্লিশার বা সাবস্ক্রাইবার এবং এখানে আছে ব্রোকার সুতরাং কানেক্ট নামক মেসেজটি দিয়ে শুরু হয় যার জন্য ব্রোকার সংযোগের স্বীকৃতি ফেরত দেবে যেটাকে কন্নাক অর্থাৎ কানেক্ট অকনোলেজমেন্ট বলে সুতরাং এটি প্রথম ধাপ হিসাবে ঘটবে ভাল জিনিস হ'ল এটি যদি কোনও পাবলিশ বা সাবস্ক্রাইব কাজ করার আগে প্রথম পদক্ষেপ হিসাবে করা হয় এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে যে এটি আসলে নেটওয়ার্ক এড্রেস ট্রান্সলেশন ধরণের ফায়ারওয়াল ছিদ্র করতে পারে সুতরাং তুমি যদি প্রশ্ন জিজ্ঞাসা কর যে MQTT ফায়ারওয়ালগুলির ওপর কাজ করে কি না তবে উত্তরটি হ্যাঁ কারণ MQTT ব্রোকার এবং ক্লায়েন্ট এর মূলত প্রথম স্তরটি প্রতিষ্ঠিত করে যা মূলত কানেক্ট এবং কন্নাকের মাধ্যমে ঘটছে এবং সেইজন্য MQTT ক্লায়েন্টদের সাহায্যে রাউটার ফায়ারওয়াল অ্যাপ্লিকেশন চালাতে পারে সুতরাং এটি একটি ভাল জিনিস কানেক্টে এর একটি নির্দিষ্ট ক্ষেত্রের সেট থাকবে যেগুলো হলো ক্লায়েন্ট আইডি ক্লিন সেশন যা আমি পরে ব্যাখ্যা করবইউসার নেম থাকবে পাসওয়ার্ড থাকবে তারপর লাস্ট উইল টপিক লাস্ট উইল মেসেজ এবং লাস্ট উইল রিটেন এবং থাকবে কীপ এলাইভ মূলত ক্লায়েন্ট আইডি একটি MQTT ক্লায়েন্টের আইডেন্টিফায়ার যা কানেক্ট হয় ক্লায়েন্ট পাবলিশার বা সাবস্ক্রাইবার হতে পারে ক্লায়েন্ট ক্লিন সেশন একটি আকর্ষণীয় বিকল্প দেখো আমরা এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে যদি কোনো ডেটা পাবলিশার পাবলিশ করে তাহলে মেসেজ টি ব্রোকার সংরক্ষণ করবে অথবা সরিয়ে দেবে কারণ যখন পাবলিশ শুরু হয় টপিকের নাম ইঙ্গিত করা হয় না তবে তা নিশ্চিত করতে হলে ব্রোকারকে নিজে সেই মেসেজটি ধরে রাখতে হবে তারপর সেশন আইডি ব্যবহার করতে হবে অর্থাৎ একটি সেশন তৈরি করা হয় এবং সেশনে আসা যে কোন মেসেজ ব্রোকার ধরে রাখতে পারে সুতরাং এটি এমন কিছু যা শুরুতে কানেক্ট মেসেজের এই নির্দিষ্ট ক্ষেত্রটি ব্যবহার করে করতে পারো সুতরাং ক্লিন সেশনটি ফলস সেট করে ব্রোকারে মেসেজ সংরক্ষিত করা যায় কিন্তু ট্রু সেট করলে মেসেজের যদি কোনও গ্রহণকারী না থাকে তখন সেই মেসেজটি মুছে যায় তবে QoS লেভেল বলেও কিছু জিনিস আছে সুতরাং এটিও QoS লেভেলের সাথে সংযুক্ত আমরা যখন পরে আসব তখন এটির আকর্ষণীয় বিষয়টি দেখতে পাবে এখন আমি দ্রুত ভাবে এগুলো সব যোগ করি তুমি উদাহরণস্বরূপ ধরো ক্লিন সেশন ট্রু সেট করো এবং QoS লেভেল 0 আছে মনে করো আমরা আগে দেখেছি QoS লেভেল 0 মানে সর্বাধিক একবার হয় 1 মানে কমপক্ষে একবার হয় এবং 2 মানে ঠিক একবার এখানে সেশনটি সত্যের সমান এবং QoS লেভেল 0 এর সমান অবশ্যই ব্রোকার ডেটা ধরে রাখে না সুতরাং এটি একটি জিনিস এখন অন্য জিনিসটি যদি ক্লিন সেশনটি মিথ্যা সমান হয় তার মানে তুমি সেই মেসেজটি ব্রোকারের কাছে রাখতে চাও সুতরাং ক্লিন সেশনটি ফলস সেট করলে এটি একটি অবিরাম সেশন হয়ে যাবে আবার QoS 0 QoS 1 এবং 2 এর সমান হলে কি হবে তা দেখার জন্য আকর্ষণীয় সুতরাং যখন আমরা এই অনুশীলনগুলি করি তখন সম্ভবত এটি সঠিকভাবে একবার দেখতে সক্ষম হবে সুতরাং এটি একটি জিনিস আমরা যখন ল্যাপটপগুলি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেভাবে যাব তখন আমরা তা গ্রহণ করব তারপরেই ইউসার নেম এবং পাসওয়ার্ড রয়েছে যা শেষ পর্যন্ত কোনও প্রমাণীকরণের দৃষ্টিভঙ্গি তৈরি করে লাস্ট উইল টপিক এবং লাস্ট উইল ম্যাসেজগুলি MQTT দৃষ্টান্তে আকর্ষণীয় কারণ MQTT ক্লায়েন্টদের কৃপণভাবে বন্ধ করতে দেয় সুতরাং অন্য কথায় তুমি যদি এনার্জি হারভেস্টিং ভিত্তিক সিস্টেমগুলি দেখো তবে সঠিক এনার্জি হারভেস্টিং ভিত্তিক নোডগুলি যা ডেটা প্রেরণের চেষ্টা করছে এবং তারা মেসেজ সংবেদিত মানটি পাবলিশের জন্য MQTT ব্যবহার করবে সম্ভবত তারা আর হার্ভেস্টিং করছে না প্রকৃতপক্ষে খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং এই পরিস্থিতিতে এই শাট ডাউনটি খুব কদর্য হতে পারে এটি খুব সহজেই সম্ভব যে ক্লায়েন্ট আসলে একটি লাস্ট উইল দেয় যে সর্বশেষে আমি বন্ধ হতে যাচ্ছি এবং অতএব এটি আমার শেষ ইচ্ছা হিসাবে গ্রহণ কর যে এটি সর্বশেষ সেন্সর মান যা আমি আসলে এই টপিক এর অধীনে সরবরাহ করতে পারি লাস্ট উইল মেসেজ রয়েছে যা মূলত তুমি যে মানটি রাখতে চাও এমন সমস্ত কিছু যা আসলে কানেক্ট করার সময়ে নিজেই হয়ে যায় তুমি ব্রোকার কে পাবলিশার হয়ে অনুরোধ করতে পারো যে এই লাস্ট উইল মেসেজ কে রিটেন করতে এবং যে কোনো সাবস্ক্রাইবার যে ব্রোকার এর সাথে সাবস্ক্রাইব করবে তাকে সরবরাহ করা হোক যেকোনো কারণের জন্য হোক হয়তো আমার কাছে এনার্জি নেই আমার সিস্টেম এ ত্রুটি রয়েছে বা সফটওয়্যার দূষিত হয়ে গেছে আমি আর ফিরে আসবো না সমস্ত সাবস্ক্রাইবার যেন এই মেসেজ পায় সুতরাং এটাই লাস্ট উইল রিটেন এর অর্থ্য মেসেজ ব্রোকার এর কাছেই থেকে যায় কীপ এলাইভ কিছুটা ক্লায়েন্ট এবং ব্রোকারের মধ্যে পিংয়ের সমতুল্য ক্লায়েন্ট এবং ব্রোকারের মধ্যে নিয়মিত কীপ এলাইভ মেসেজ প্রেরণ করতে থাকে ক্লায়েন্ট এবং ব্রোকারের মধ্যে লিঙ্কটি সক্রিয় রয়েছে তা নিশ্চিত করার জন্য সুতরাংকানেক্ট এবং কন্নাক হল প্রথম ধাপ কিছু করার আগে তারপর QoS লেভেল এর উপর ভিত্তি করে বিভিন্ন সুন্দর জিনিস ঘটবে উদাহরণস্বরূপ QoS লেভেল 1 হলে একটি puback ফিরে পাবে QoS লেভেল 2 হলে আমি যদি পাবলিশ করতে চাই তাহলে আমাকে নিশ্চিত করতে হবে যে একটি কপি এপ্লিকেশনকে দিতে হবে এবং তার জন্য আমাকে অতিরিক্ত কিছু করতে হবে QoS লেভেল 2 ঠিক একবারের ক্ষেত্রে আমি পাবলিশ করতে চাইলে কিছু পাবোনা চলো আমরা আমাদের পরীক্ষাগুলি দেখি যে আসলে কি ঘটে QoS 0 থাকলে পাবলিশ করলে আমি কিছুই পাবো না যদি QoS 1 হয় তাহলে আমি পাবলিশ করলে puback ফিরে পাবো আর যদি QoS 2 হয় তাহলে অনেক মেসেজ ফিরে পাবো যা pub comp দিয়ে শেষ হবে আমাদের এগিয়ে যাওয়ার আগে QoS এর এই অংশটি বুঝতে হবে তারপরে আমরা প্রোটোকলের অন্যান্য দিকগুলি বুঝতে সক্ষম করব এখন চল আমরা ল্যাপটপের স্ক্রিনে স্থানান্তরিত করব এবং প্রোটোকল আরও ভাল হিসাবে বোঝার আগে আমরা কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করব এসো প্রথম পরীক্ষাটি দেখি যা মূলত কোয়ালিটি অফ সার্ভিস মানের সাথে সম্পর্কিত এটা একটি সাবস্ক্রাইবার স্ক্রিন এবং একক ল্যাপটপ এ ইনস্টল করা হয়েছিল যেটাতে মসকুইটো এবং PAHO আছে সুতরাং তুমি যদি মসকুইটো এবং PAHO ইনস্টল কর তবে এই সমস্ত পরীক্ষা নিখুঁতভাবে নিজে পরিচালনা করতে পারবে প্রথম স্ক্রিন যা তুমি এখনই দেখছো এটি এই সাবস্ক্রাইবার স্ক্রিন এবার আমরা তিনটি QoS লেভেল খুব ভালো করে দেখে নেবো প্রথমে আমরা QoS 0 দেখে নেবো ভালো করে কমান্ডটি দেখো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলি এখানে একটি মেসেজ আছে মসকুইটো সাবস্ক্রাইব তো প্রথম জিনিসটি যা করা হয় একটি সাবস্ক্রাইব এর জন্য সাবস্ক্রিপশন এসো এখানে আমরা মডেলে ফিরে যাই ধরে নি আমাদের সাবস্ক্রাইবার আছে সুতরাং আমরা এখানে একটি কনফিগারেশন করছি যে নিশ্চিত করে যে একটা টপিক রয়েছে যেটাতে সাবস্ক্রাইবার আগ্রহী সুতরাং আমাদের এটি করা যাক এখানে তুমি যে মেসেজগুলো দেখছো সেগুলি প্রথমে কানেক্ট পাঠাচ্ছে এবং কন্নাক ফিরে পাচ্ছে দিয়ে সাবস্ক্রাইব পাঠাচ্ছে এবং ফিরে পাচ্ছে সাব্যাক সুতরাং এটি সংযোগ স্থাপন করেছিল এবং তারপরে এটি চেষ্টা করে সাবস্ক্রিপশনটি করা যার অর্থ আমি তোমাকে প্রথমে উল্লেখ করেছি প্রথম পদক্ষেপটি মূলত এটি করা এবং এটি করার পরে এটি এখন এভাবে ফিরে যায় এবং এটি তোমার ক্লায়েন্ট এবং এটি ব্রোকার ক্লায়েন্ট সাবস্ক্রাইব মেসেজ পাঠিয়েছিল এবং এটি সাব ব্যাক ফিরে পেয়েছিল আমি ছোট অক্ষরে লিখে ভুল করেছি এগুলি মূল অক্ষরে থাকতে হবে SUBSCRIBE SUBACK সুতরাং তোমাকে কল্পনা করতে হবে এটি হবে কানেক্ট কন্নাক সাবস্ক্রাইব SUBACK ঠিক তার ই মতো কানেক্ট কন্নাক পাবলিশ PUBACK তাহলে সবাই এটি দেখতে পারছো সুতরাং দেখা যাক বাস্তবে ঠিক কী ঘটছে আমরা এতক্ষন জোড় করলাম এবার আমরা যে দ্বিতীয় পদক্ষেপটি করেছি তা হল ক্লায়েন্ট একটি পিং রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং পিং রেসপন্স পাচ্ছে যাতে ক্লায়েন্ট এবং ব্রোকার সংযুক্ত হতে থাকে এবং তারা এটি নিশ্চিত করে লিঙ্কটি এবং সিস্টেম উভয় ই জীবিত এটি এখানে ছেড়ে দি এখন অন্য স্ক্রিনে পাবলিশারের স্ক্রিনে ঠিকঠাকভাবে চলে আসি সুতরাং এখন আমরা পাবলিশারের সামনে আছি এবং এটি পাবলিশারের জন্য মেসেজ সুতরাং টপিকটি MQTT এবং মেসেজগুলি IoTর জন্য ডিজাইন করা হয়েছে খুব ভাল এসো আমরা আবার এটি আস্তে আস্তে করি কানেক্ট কন্নাক ফিরে আসে পাবলিশ এবং কিছু ফিরে আসে না এটি বলছে সংযোগ বিচ্ছিন্ন সুতরাং পরিষ্কারভাবে এটি একটি QoS 0 মেসেজ এবং টপিক যেটা ব্যবহার করা হয়েছে তা হলো MQTT এসো এবার আমরা সাবস্ক্রাইবার এর দিকে দেখি কী ঘটে তো কী হল টপিক হচ্ছে MQTT এবং মেসেজ প্রকৃতপক্ষে এখানে ফিরে এসেছে এবং খুব সুন্দর ভাবে কীপ এলাইভ চালু আছে পিং রিকোয়েস্ট আর পিং রেসপন্স দিয়ে